সুতরাং আসুন আমরা এই সৌর শক্তি সংগ্রহের অংশে শেষ করি আমি আপনাকে কিছু নম্বর দেই যা আপনাকে সিস্টেম ডিজাইন করতে সহায়তা করবে আপনি কি মনে করতে পারেন যে আমরা গতকাল এটি নিয়ে খেলতে চেষ্টা করেছি এবং আমরা চেষ্টা করে যাচ্ছিলাম আমি আপনাকে বলার চেষ্টা করছিলাম যে এটি একটি ছোট সোলার প্যানেল এবং আপনি লাক্সের পাশাপাশি আভ্যন্তরীণভাবে পাবেন এমন লাক্সও আপনাকে দেখিয়েছি আপনি আউটডোর পাবেন এবং যা কিছু এই বিশেষ গণনা সম্পর্কে আমাদের বোঝার যা আমি আপনাকে সৌর প্যানেলের ক্ষেত্রের সাথে সম্মানের সাথে দেখিয়েছি আমরা বলেছিলাম যে আপনার যদি 1 সেন্টিমিটার বর্গক্ষেত্র প্যানেল থাকে তবে আপনার 10 মিলিওয়াট পাওয়া উচিত সুতরাং এটাই এখানে ছড়িয়ে পড়েছে সুতরাং আমাকে কেবল ফিরে যেতে দিন 1 বর্গ সেন্টিমিটার আপনাকে 10 মিলিওয়াট দিতে হবে এটি আসলে 6 সেন্টিমিটার বর্গক্ষেত্র হাতের প্যানেলটিতে আমি এটি এখানে রেখেছি এটি আপনাকে 60 মিলিওয়াট শক্তি দেয় সুতরাং কাগজে এটি প্রদর্শিত হবে যে এটি আপনাকে 60 মিলিওয়াট শক্তি দিতে হবে তবে আমি কেবল প্রস্তুতকারকের স্পেসিফিকেশনটির দিকে চেয়েছি এটি ডিজি কীতে উপলব্ধ আপনি ডিজি কী এবং এটি থেকে কামড় দিতে পারেন একটি অংশ নম্বর আছে আমি আপনাকে 869 1006 ND দিতে পারি এটি প্যানাসোনিক থেকে এটি প্যানাসনিকের সৌর প্যানেল এবং এই বেস স্তরটি আসলে U বর্গ উত্পাদনগুলি দাবি করে যে এটি কেবলমাত্র 207 মাইক্রোওট প্যানেল স্পষ্টতই এটি 1 সেন্টিমিটার বর্গক্ষেত্রটি আপনাকে 10 মিলিওয়াট এবং সেগুলি প্রদানের জন্য আমরা যে বিষয়ে আলোচনা করেছি তার সাথে এটি মিলছে না তো বড় সারসংক্ষেপটি কী বড় সংক্ষিপ্তসারটি হল আপনাকে নির্মাতার স্পেসিফিকেশনটি গুরুত্ব সহকারে নিতে হবে এবং আপনাকে প্যানেলের ষষ্ঠ বৈশিষ্ট্যকরণ করতে হবে এটাই সত্য আপনাকে ষষ্ঠ চরিত্রায়ন করতে হবে একবার আপনি ষষ্ঠ ব্যবহার বৈশিষ্ট্যযুক্ত করে আপনার কাছে থাকা ষষ্ঠ ল্যাবটিতে আপনার নিজস্ব পরিমাপ তৈরি করেছে এবং এটি আপনার প্রয়োগের জন্য সেই অনুযায়ী ব্যবহার করুন একটি সহজ জিনিস যা আপনি এখন ফিরে যেতে পারেন কারণ আমরা এলটি spiceর সাথে এলটি spice সিমুলেশন সম্পর্কে আলোচনা করেছি আপনি আসলে ফিরে যেতে পারেন এবং এই বোর্ডটি ব্যবহার করতে পারেন যা এখানে এলটিসি 3105 রয়েছে এবং এখানে এই ইনপুটটির সাথে সংযুক্ত রয়েছে এবং বাস্তবে বাস্তব পরিস্থিতিতে দেখুন আউটপুট জুড়ে কী ভোল্টেজ বিকাশ হয়েছে কারণ এটি আপনাকে 33 দেওয়ার জন্য প্রোগ্রাম করা হয়েছে এবং এটির সমস্ত কিছুর উচিত ঠিক এই ক্যাপাসিটারের মধ্যে যান এটি এখানে সুপার ক্যাপাসিটার মনে রাখবেন যে বল বিয়ারিংয়ের শর্ত মনিটরিং উদাহরণ যা আমরা শুরু করেছি মূলত আপনি কাটার চেষ্টা করছেন চৌম্বকীয় ক্ষেত্র থেকে সমস্ত সুতরাং মূলত এটি একই বোর্ড সুতরাং ধারণাটি হল আপনি ফসল কাটাতে সক্ষম হবেন এবং এলটি spice সাহায্যে আপনার সিমুলেশন মডেলটিতে ফিরে যেতে সম্ভবত এটি আর কতক্ষণ সময় নেয় তা আপনি খুঁজে পেতে সক্ষম হন এবং আপনি আবার ডিজাইন করতে জানেন এবং এলটিসির জন্য মানগুলি রেখেছেন 3105 সার্কিট এবং এটি পুনরায় সিমুলেট করুন আপনি হয় বাস্তবায়ন থেকে করতে পারেন সিমুলেশনটিতে ফিরে আসতে পারেন বা আদর্শভাবে আপনার সিমুলেশন থেকে প্রকৃত বাস্তবায়নের দিকে যেতে হবে কারণ আপনি যখন সত্যিকার অর্থে প্রোটোটাইপ করতে চান তখন কোনও উপাদান কেনার আগেই হওয়া উচিত কারণ এগুলি সামান্য এবং ব্যয়বহুল সাইট আপনি উপলভ্য সমস্ত বিনামূল্যে সফ্টওয়্যার সরঞ্জাম থেকে চেষ্টা করতে পারেন ঠিক আছে সুতরাং আমি আপনাকে এটিও বলতে পারি যে এটি একটি বড় প্যানেল যা আমরা অন্য বিক্রেতার কাছ থেকে পেয়েছি এবং সম্ভবত সঠিক সমাধানটি হল এটির ইন্টারফেস এই এলটিসি 3105 সহ প্যানেল এটি একটি বড় প্যানেল এটি 400 মিলিওয়াট প্যানেল না আমি মনে করি এটি 600 মিলিওয়াট প্যানেল বলে সুতরাং এটি সত্যই একটি 600 মিলি ওয়াট প্যানেল এবং সম্ভবত এটি আপনার অ্যাপ্লিকেশনের জন্য হওয়া উচিত তবে আপনি এখন দেখতে পেলেন যে এই প্যানেলের আকারটি বৈদ্যুতিনের আকার এবং এতে কী অ্যাপ্লিকেশন লাগবে তা অস্বস্তিকর আপনি ভিতরের অ্যাপ্লিকেশনগুলির জন্য এটি মোতায়েন করার চেষ্টা করার আগে আপনাকে সত্যিই কল্পনা করতে হবে সুতরাং এটি সৌর আলোচনার সৌর প্যানেল এলটিসি 3105 সম্পর্কে আপনাকে যেভাবে এলটিসি 3105 কনফিগার করতে হবে এটি ওএমপিপিসি ব্যবহারের বৈশিষ্ট্য যেখানে আপনি এই সর্বোচ্চ পাওয়ার পয়েন্ট নিয়ন্ত্রণ বৈশিষ্ট্যটি সেট করছেন যদি আপনি আমাদের দুটি প্যানেল যা সিরিজে স্ট্যাক করা আছে তা বলতে পারেন আপনি আসলে এটি 07 ভোল্টে সেট করতে এবং প্যানেলটি কখনই ভেঙে না যেতে পারে তা নিশ্চিত করতে পারেন এবং তবুও আপনি প্যানেল থেকে শক্তি বের করতে এবং এটি কোনও ক্যাপাসিটারে সঞ্চয় করতে সক্ষম হচ্ছেন বা একটি ব্যাটারি মধ্যে চার্জ সঞ্চয় করতে সক্ষম হচ্ছেন ঠিক আছে সুতরাং এই সমস্ত সম্ভাবনা বিদ্যমান আমি আপনাকে এলটিসি 3105 এ আরও বিশদ বিবরণ সন্ধান করতে দেব এখন শিফট গিয়ারগুলি এই ফসল সংগ্রহের এক উপায় ঠিক আছে সৌর বেশ জনপ্রিয় এবং এটি সমস্ত পরিচিত তবে এটিই হল একমাত্র উপায় যার মাধ্যমে আপনি বাস্তবে এটি ব্যবহার করতে পারেন আমি মানুষের স্পন্দন পরিমাপের আরেকটি উদাহরণ নেব মানুষের নাড়ি কিছুই নয় হৃদস্পন্দন ঠিক আছে আমরা হৃৎস্পন্দন সম্পর্কে কথা বলছি এবং আপনাকে ফসল কাটার শক্তির অন্য উপায় দেখাব সুতরাং ফসল সংগ্রহের ক্ষমতাটি এই শব্দটি ব্যবহার করা শক্ত কারণ আপনি এই ক্ষেত্রে সত্যই ফসল তুলছেন কিনা তা সম্পর্কে আমি নিশ্চিত নই আমি বলব এটি আরও পাওয়ার ট্রান্সফার পাওয়ার ট্রান্সফার আমি বলব এক অর্থে অন্য ডিভাইসে পাওয়ার ট্রান্সফার সেই অর্থে ঠিক আছে এটি কাটা হচ্ছে কারণ আপনি বলতে পারেন এটি ব্যাটারি কম আমি মনে করি এই ক্ষেত্রে আমি এই শব্দটি কাটা ব্যবহার করতে চাই না সুতরাং এটি আসলে ব্যাটারি কম সুতরাং আমি আমার উত্তর হার্টবিট পরিমাপের ব্যাটারি কম পরিমার্জন করতে চাই ব্যাটারি কম যে চাবিকাঠি একটি জিনিস দেখুন যা আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি যে আইওটি স্পেসে আপনি গেটওয়ে ডিভাইসগুলি বিবেচনা করলে আমি আপনাকে রাস্পবেরি পাই বিগল বোর্ডBeagle board এবং সেগুলি সম্পর্কে উল্লেখ করেছি এগুলি এমবেডেড বোর্ডগুলির একটি সেট ভুলে যাবেন না যে মোবাইল ফোনটি খুব সহজেই শক্তিশালী বাণিজ্যিকভাবে উপলব্ধ সহজেই ব্যবহারযোগ্য গেটওয়ে ডিভাইস সুতরাং আমি মোবাইল ফোনটি বলতে চাই বিশেষত যদি আপনি উদাহরণ হিসাবে স্মার্ট ফোনটির বিষয়ে কথা বলেন আপনার স্মার্ট ফোনে বেশ কয়েকটি সেন্সর রয়েছে প্রতিটি প্রতিটি সেন্সর আমাদের একটি অভিনব অ্যাপ্লিকেশন বা অন্যটি থাকবে উদাহরণস্বরূপ স্মার্ট ফোনে ইনটারিয়াল পরিমাপ ইউনিট আইএমইউ সেন্সর পরিচিত এর মধ্যে অ্যাক্সিলোমিটার জাইরোস্কোপ এবং অবশ্যই ম্যাগনেটোমিটার রয়েছে আপনার একটি ব্যারোমিটারও থাকতে পারে আমি চেষ্টা করব এবং আপনাকে কয়েকটি দুর্দান্ত জিনিসগুলি ব্যাখ্যা করব যা আপনি এই ব্যারোমিটারটি মূলত চাপ পরিমাপের সাথে করতে পারেন সুতরাং আপনি পরিমাপ করতে পারেন এই ব্যারোমিটার ব্যবহার করে চাপ দিন এছাড়াও আপনি যদি স্মার্ট ফোনে যোগাযোগের ইন্টারফেসগুলি দেখে থাকেন তবে আপনার কাছে অবশ্যই Wi Fi আছে আপনার কাছে ব্লুটুথ কম শক্তিও রয়েছে এবং কিছু ফোনে আমার কাছে আসলেও মনে হয় ফোনের একটি বড় শতাংশের কাছে ক্ষেত্রের যোগাযোগের কাছাকাছিও থাকে NFC ঠিক আমরা এই মুহুর্তের জন্য এই এনএফসি প্রযুক্তির বিশদটি নেব না তবে এটি এনএফসি 1356 মেগাহার্টজ এ কাজ করে ব্যতীত আরএফআইডি প্রযুক্তির যা পরিচিত তা বর্ধিত এই চিপগুলি মূলত আরএফআইডি এর তুলনায় 1356 মেগাহের্টজে কাজ করে যা সাব 1 গিগা হার্টজ আরএফ এ রয়েছে ফ্রিকোয়েন্সি নাম অনুসারে এটি সত্যিই মাঠের কাছাকাছি সুতরাং আপনার সুরক্ষিত যোগাযোগের খুব সুরক্ষিত উপায় বলতে দেওয়া উচিত এটি দুটি ডিভাইসের মধ্যে যোগাযোগের একটি খুব সুরক্ষিত উপায় একটি সুরক্ষা সহজ কারণেই আসে যে নৈকট্য নিজেই এমন একটি ফর্ম যার দ্বারা এটি আপনাকে একটি খুব সুরক্ষিত যোগাযোগ প্রস্তাব করে এটি বেশ কয়েকটি জিনিসের জন্য ব্যবহৃত হয় আমরা এই মুহুর্তে সেই বিশদে যাব না তবে পাস করার সময় এটি অর্থ প্রদানের জন্য একটি জিনিস হল লোকে সুরক্ষিত অর্থ প্রদানের বিষয়ে কথা বলে আপনার ফোনে E Cash লোড হতে পারে এবং আপনি এই এনএফসি ব্যবহার করে একটি ফোন থেকে অন্য ফোনে বা একটি এনএফসি ডিভাইস থেকে অন্য ডিভাইসে ই নগদ স্থানান্তর করতে পারেন ঠিক আছে সুতরাং এটি সুরক্ষিত অ্যাক্সেসের জন্যও ব্যবহৃত হয় এটি অর্থ প্রদানের জন্যও ব্যবহার করা যেতে পারে সব ধরণের অ্যাপ্লিকেশন এক খুঁজে পেতে পারেন আমরা এই এনএফসিটিতে যা করার চেষ্টা করি তা হল এনএফসি এটির একটি চিপ হিসাবে আপনাকে দিতে পারে এটি আপনাকে একটি আউটপুট ভোল্টেজ দিতে পারে তা দ্বারাও এটি সমর্থন করে আমাকে এটি আবার আঁকতে দিন আমি এখানে কেবল এনএফসি চিপের একটি ছবি আঁকব এটি আপনাকে একটি আউটপুট ভোল্টেজ দিতে পারে যা 3 ভোল্ট বা 33 ভোল্ট হতে পারে যা কয়েল এবং কয়েলটি ইন্টারফেসযুক্ত সুতরাং মূলত যদি আপনার কাছে একটি মোবাইল ফোন থাকে যার একটি কয়েল থাকে এবং এছাড়াও এনএফসি চিপ থাকে এবং সেখানে একজন ব্যবহারকারী থাকে তাই আমি কেবল এই মোবাইল ফোনে কল করব আপনি যদি এই মোবাইল ফোনটিকে এই এনএফসি সিস্টেমের আরও কাছে আনেন তবে আপনি অবশ্যই এনএফসি মেমরিটি অ্যাক্সেস করতে পারবেন এর অর্থ হল আপনি মোবাইল ফোন অ্যাপ্লিকেশন থেকে সামগ্রী লিখতে পারেন আমাদের কিছু অ্যাপ্লিকেশন বলতে দিন আপনার কাছে একটি অ্যাপ রয়েছে আমি যখন অ্যাপটি বলি তখন আমার অর্থ একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বা এটি আইওএস অ্যাপও হতে পারে আপনি যদি কোনও অ্যাপল ওয়েবসাইট আইফোন হন তবে ডাউনলোড করতে পারবেন সুতরাং এটি তাদের যে কোনও একটি হতে পারে সুতরাং আমি কেবল এটি একটি অ্যাপ্লিকেশন বলব সুতরাং এই অ্যাপ্লিকেশনটি আপনি এই অ্যাপ্লিকেশনটির সাথে একটি দুর্দান্ত অ্যাপ্লিকেশন তৈরি করতে জানেন এবং তারপরে এই ফোনটিকে এই কয়েলটির কাছাকাছি পেতে পারেন এই স্মৃতিতে আপনার দুর্দান্ত প্রবেশাধিকার পাওয়া উচিত আপনি লিখতে পারেন আপনি পড়তে পারেন এবং আপনি আকর্ষণীয় জিনিসগুলিও করতে পারেন যেমন ধরুন আপনি এনএফসি মেমরিতে কেবল পড়তে এবং লিখতে চান না তবে আপনি আমাদের লিখতে এবং পড়তে চান একটি মাইক্রোকন্ট্রোলার মেমরি বলুন সুতরাং আপনি কী করবেন এনএফসি স্পষ্টতই কোনও ধরণের ডিজিটাল বাসকে সমর্থন করবে এটি হয় আই 2 সি হতে পারে বা এটি এসপিআই হতে পারে সাধারণত আমি মনে করি এটি সাধারণত I2C বা আমার মনে হয় এটি সাধারণত এনএফ এর এসপিআই বাস এটি একটি এসপিআই তবে কিছু চিপস কিছু উপাদান কিছু নির্মাতাকে কখনই মনে করবেন না আমরা আপনাকে আই 2 সি দেব এটি একটি ডিজিটাল বাস আপনি এটি একটি মাইক্রোকন্ট্রোলার সাধারণত একটি এসওসি ইন্টারফেস করতে পারেন তারপরে বলি যে এসওসিটি আমরা কিছু সময়ের জন্য গভীরভাবে আলোচনা করে আসছি এখন জনপ্রিয় বিষয়গুলি এসওসিটি নর্ডিকের বলে মনে হচ্ছে বিখ্যাত এনআরসি 51822 এসওসি যার এসইওসি তে অন্তর্নির্মিত বিএলই মডিউল রয়েছে এবং এনআরএফ 51822 নিজেই একটি কর্টেক্স এম0 ডানদিকে এটি একটি কর্টেক্স এম0 প্রসেসর এবং এটি 32 বিট প্রসেসর বলে এবং এটি একটি আর্ম কর্টেক্স আসলে আর্ম কর্টেক্স এম0 প্রসেসর সুতরাং এখন ফোনের জোড় হওয়া পর্যন্ত আপনি যা করতে পারেন যতক্ষণ না এই কয়েলটি ঘনিষ্ঠভাবে যুক্ত হয় ততক্ষণ এটিকে কল করুন আপনাকে এনএফসি মেমরিতে ডেটা রিডিং ডেটা লিখে আরও কিছু কাজ করতে সক্ষম হওয়া উচিত এবং আপনি এসপিআই এবং আই 2 সি এর মাধ্যমেও অ্যাক্সেস করতে পারবেন আপনি মাইক্রোকন্ট্রোলার অ্যাক্সেস করতে পারেন এবং সেই জায়গাতে লিখতে পারেন সুতরাং যদি আমাদের কোনও ফ্ল্যাশ মেমরি অবস্থান বলতে বলা হয় হয় একটি ফ্ল্যাশ লোকেশন ফ্ল্যাশ মেমরি বা কিছু ram অঞ্চল আপনি আসলে এটি করতে পারেন তবে আমি এখানে কী দেখছি তা দেখুন এই চিপটি আকর্ষণীয় কিছু করে ঠিক আছে আপনি যদি এই কয়েল মোবাইল ফোনের কয়েল এনএফসি কয়েল এর কাছাকাছি পান তবে আপনি এই সমস্ত কিছুই লেখার এবং পড়ার মাধ্যমে করতে পারেন আমি আপনাকে উল্লেখ করেছি যে এটি আপনাকে আউটপুট ভোল্টেজ দেবে এখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনি আসলে এই আউটপুট ভোল্টেজটি মাইক্রোকন্ট্রোলারকেও পাওয়ার জন্য ব্যবহার করতে পারেন এবং মূলত আপনি যদি সেন্সর ব্যবহার করে কোনও পরিমাপ করতে চান তবে আসুন আমরা বলি যে সেন্সরটি নিজেই এডিসি পোর্ট বা জিপিআইও পোর্টের সাথে সংযুক্ত কিনা তা নির্ভর করে একটি ডিজিটাল সেন্সর বা একটি এনালগ সেন্সর পুরো চেইন এখন আপনার জন্য প্রস্তুত এবং চলমান আপনার মোবাইল ফোনটি যতক্ষণ না এই কয়েলটির কাছে রয়েছে যতক্ষণ না সমস্ত কিছু অনুশীলনে কাজ করা উচিত এই সেন্সরটিরও পাওয়ার প্রয়োজন সুতরাং আসুন আমরা বলি সেন্সর রেলও প্রয়োজন সুতরাং আমি এটি ঠিক এটি প্রদর্শিত হবে এটি সেন্সর রেল এটি মাইক্রোকন্ট্রোলারের জন্য VCC এবং অবশ্যই স্থানটি এখানে সুতরাং আমাকে এটি আঁকতে দিন যাতে আপনি এটি আরও ভাল দেখতে পাবেন এটি মাইক্রোকন্ট্রোলার এটি সেন্সর যার জন্য VCC এবং সমস্ত কিছুর প্রয়োজন সুতরাং এই সুন্দর ছবি দেখুন এমন কোনও যন্ত্রের কাছে কোনও ফোন আনুন যার নিজের ব্যাটারি নেই আপনি এটিকে শক্তি যোগান আপনি এটিকে এই কয়েলটির সাথে জুড়েন এবং একরকম যাদু দ্বারা এনএফসি জেনারেটর এবং আউটপুট রেল ভোল্টেজ এই রেল ভোল্টেজটিকে এই মাইক্রোকন্ট্রোলারের সাথে এবং এই মাইক্রোকন্ট্রোলারের সাথে সংযুক্ত করুন এই সেন্সর পড়ুন এখন আপনি সব ধরণের সুন্দর জিনিস করতে পারেন আপনি এই সেন্সরটির মানটি এই দিকটিতে পড়েছেন এটি ফ্ল্যাশ বা ram লিখুন এবং তারপরে এই তীরটি অনুসরণ করুন এবং তারপরে এসপিআই বা আই 2 সি এর মাধ্যমে আপনি এটিকে আবার এই স্থানে লিখুন এবং ফোনটিতে ফিরে পাবেন আপনি এটি এইভাবে করতে পারেন আমরা এটিও এইভাবে করতে পারি যে আমি এই পথটি করতে চাই না আমি বুঝতে চাই সুতরাং আমি এটি রুট এটিকে নিয়ে যাব তারপরে আমি অন্য একটি রুটে নেব বি রুট বি হল আমি ফোনটি পাব সুতরাং আসুন শুরু করা যাক ফোনটিকে এই সরঞ্জামের কাছাকাছি আসতে দিন এটি আমরা তৈরি করেছি এমন ডিভাইস এটি এই এনএফসি এর কাছাকাছি পেতে আমরা আপনাকে 33 পাওয়ার মাইক্রো কন্ট্রোলের একটি রেল ভোল্টেজ দেব এবং অতএব সেন্সরটিকেও শক্তিশালী করুন ADC বা GPLP এর মাধ্যমে সেন্সর মান রুট বিটি পড়ুন আপনি যা করতে চান তার উপর নির্ভর করে এটিকে ram বা ফ্ল্যাশ এ রাখুন এবং সম্ভবত এই ব্লুটুথ রেডিওটি চালু করুন এবং তারপরে ওয়্যারলেস মাধ্যমে কোনও যোগাযোগ করুন সুতরাং দুটি শিকড় আছে একটি হল একটি রুট আবার এনএফসি তে ফিরে এসেছে রুট B বিশেষত বিএলএ তে ওয়্যারলেসে ফিরে এসেছে সুতরাং এটি কি সত্যিই কাজ করে আমাদের কি পণ্য আছে এই বাস্তবতা কি এটা ঠিক একটা প্রশ্ন সুতরাং এখন আমি যা করব আমি আপনাকে একটি প্রদর্শন দেখাব এবং এই মিস মাধুরীকে প্রদর্শনের জন্য আমাকে সহায়তা করবে তিনি ঠিক এখানে আছেন এবং আমরা এটি একসাথে করব এবং আমি আপনাকে প্রকৃতপক্ষে দেখাব যে এটি সত্যিই কার্যকর সুতরাং আসুন আমরা এই সম্পূর্ণ সিস্টেমের বাস্তবায়ন প্রদর্শনের দিকে স্থানান্তর করি সুতরাং আসুন আমরা এই স্বাস্থ্যসেবা ডিভাইসে ফোকাস করি এই স্বাস্থ্যসেবা ডিভাইসটি তার মাঝের আঙুলের কাছে আবদ্ধ সুতরাং এটি তার মাঝখানের আঙুলের কাছে আটকা পড়ে নিখুঁত আপনার যা করা উচিত তা হল আপনার ক্যামেরায় এটি প্রদর্শন করা উচিত এটি কি অর্থবোধ করে সুতরাং আপনি দেখতে পারেন যে সে কী তা আমাদের দেখতে দিন এই হাতের আঙুলটি এই বিশেষ সরঞ্জামের উপর রয়েছে যা সে তার আঙ্গুলগুলিতে আটকে আছে তার একটি ডাল সেন্সর রয়েছে যা সে আপনাকে দেখাতে পারে সম্ভবত আপনি এখানে নীচে দেখতে পারেন এটি একটি কেনা সেন্সর আমরা পাশাপাশি যাব আমি আপনাকে বিশদ দেব সুতরাং আপনি দেখতে পাচ্ছেন এটি আঙুলের নাড়ি যা তিনি চান যে আপনি মাপতে চান এখানে তার কয়েল আছে ঠিক আছে এটি হল আমি এনএফসি কয়েলটি উল্লেখ করেছি এবং তার নিয়ামকটি পিছনে বসে আছে ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন যে এটিই এখানে তার নিয়ামক এবং তিনি কী করবেন তিনি এই ফোনটি এই জাতীয় এনএফসি কয়েল পাবেন এবং তিনি শক্তি পাম্প করবেন তিনি শক্তি স্থানান্তর করবেন এই ফোন থেকে শক্তিটি এই সিস্টেমে একটি ছোট ক্যাপাসিটরের কাছে স্থানান্তর করবে এবং তারপরে আসুন আসলে কী ঘটে তা বলি সুতরাং আসুন আমরা এটি কয়েক সেকেন্ডের জন্য জোড় করার চেষ্টা করি সুতরাং এখন এটি ক্যাপাসিটারটি চার্জ করছে যা তার সরঞ্জাম অপারেটরের অংশ যা তার আঙুলের সাথে স্ট্র্যাপ করে বসে এবং শক্তিটি স্থানান্তরিত হয় ক্যাপাসিটারে থাকা শক্তিটি মাইক্রোকন্ট্রোলারকে শক্তি প্রয়োগ করতে ব্যবহৃত হয় এবং তার পরে এই সেন্সরটি চালিত হয় পালস সেন্সরটি চালিত হয় এবং এই পালস সেন্সরটি লাল হয়ে উঠবে এবং সিস্টেম চার্জ করার পরে এটি মোবাইল ডিভাইসে ফিরে প্রদর্শিত হবে বলে আশা করা হচ্ছে এখানে তার আঙুলে যে সরঞ্জামগুলি রয়েছে সে এটি প্রায় 20 সেকেন্ড বা তার জন্য জোড় করেছে এবং তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে এটি হার্ট রেট পড়েছে সুতরাং এটি মূলত এটি একটি স্পন্দনকারী সেন্সর যা মানুষের নাড়িটি পড়ছে এবং আপনি এটি করতে পারেন দেখুন যে এই পুরো সিস্টেমটির মূলত কোনও ব্যাটারি নেই ঠিক আছে আমাকে কেবল আপনাকে হার্ডওয়্যারটি দেখাতে দিন এটি হার্ডওয়্যার এবং আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরে একটি ছোট নিয়ামক রয়েছে এবং মূলত আমি যে এনআরএফ বোর্ড উল্লেখ করেছি এনআরএফ হার্ডওয়্যার যেটি আমি উল্লেখ করেছি সুতরাং এটি মূলত ব্যাটারি কম ডিভাইস তৈরির অন্য উপায় সুতরাং যে সত্যই বিন্দু সুতরাং এই নির্দিষ্ট বিক্ষোভের মধ্যে আমরা যা দেখিয়েছি তা হল এটি রুট বি গ্রহণ করেছে রুট বি মূলত এটি বন্দর থেকে ব্লুটুথের মধ্য দিয়ে যে রুটে যায় সুতরাং এটি এই পথটি নিয়েছে সুতরাং আপনি যদি চান এটি চেষ্টা করতে পারেন আমি চাইলে এটি তৈরি করার চেষ্টা করি এবং যদি সময় অনুমতি দেয় তবে আমরা সফ্টওয়্যার কোড দিয়ে চালানোর চেষ্টা করব যা আমরা আপনাকে এই সিস্টেমটিকে সম্পূর্ণরূপে প্রোটোটাইপ করার অনুমতি দেব এই সিস্টেমের কোনও চ্যালেঞ্জ নেই এমন নয় আমি আপনাকে স্লাইডগুলি ফ্ল্যাশ করব যা এর গল্পটি সম্পূর্ণ করবে এবং এটি আপনাকে ওভারভিউ বুঝতে সহায়তা করবে সম্পূর্ণতার সাথে একটি ব্যাটারি কম ডিভাইস তৈরি করা সুতরাং আমাকে প্রস্তুত স্লাইডগুলির একটি সেটে শিফট করুন যা আমি প্রস্তুত করেছি এবং এখানে আসল নাড়ির ব্যাটারি রয়েছে কম পালস মিটার যা আমরা আপনাকে দেখিয়েছি এখন আপনি দেখতে পাচ্ছেন যে সিস্টেমটি মূলত তর্জনী বা মাঝের আঙুলের উপর নির্ভর করে এবং আপনি একটি পরিমাপ করতে পারেন সুতরাং ওভারভিউ কি এটি মূলত আইআর প্রতিবিম্বিত পদ্ধতি ব্যবহার করে হৃদস্পন্দনকে পরিমাপ করে এটি একটি ওপেন সোর্স হার্ডওয়্যার এবং এটি পালসার সনাক্তকরণের জন্য একটি ফটোডিয়োড এবং পরিবেশনকারী আলোক সেন্সর ব্যবহার করে আমি ইতিমধ্যে আপনাকে উল্লেখ করেছি যে আমরা এই এনআরএফ 51822 এসসিটি সিগন্যাল এবং ডেটা প্রসেসিংয়ের জন্য ব্যবহার করি এবং সিস্টেমটি এনএফসি সক্ষম ফোনের মাধ্যমে চালিত হয় এবং যোগাযোগটি সত্য যে রুট বিটি মূলত ব্লুটুথ নিম্ন শক্তি সিস্টেম এইভাবে আপনি সংযুক্ত করবেন এবং আপনি প্রকৃতপক্ষে এটি পরিমাপের জন্য ব্যবহার করবেন হার্ডওয়্যার স্পেসিফিকেশন এটি আবার সেন্সর প্রস্তুতকারকের উল্লেখ থেকে এসেছে সেন্সরটি 33 থেকে 5 ভোল্টের মধ্যে কাজ করে বর্তমান খরচ মোটামুটি 4 মিলিঅ্যাম্পিয়ারের এর সর্বোচ্চ ব্যাসের কথাও উল্লেখ করা হয়েছে সিস্টেমের স্পেসিফিকেশন আমরা যে সামগ্রিক সিস্টেমটি তৈরি করেছি তা 33 ভোল্টে সঞ্চালিত হয় এবং বর্তমান ব্যবহার কম হয় পাওয়ার মোডটি 15 মিলিঅ্যাম্পিয়ার এডিসি স্যাম্পলিংয়ের জন্য 65 মিলিঅ্যাম্পিয়ার এবং বিএলই ট্রান্সমিশন মোড প্রয়োজন 0 ডিবিএম ট্রান্সমিশন পাওয়ারে 135 মিলিঅ্যাম্পিয়ার সেই স্পেসিফিকেশনটি দেখুন এবং আপনার যে ধরণের পাওয়ার প্রয়োজন হবে তা দেখুন এবং এই ধরণের শক্তি একক তবে এটি কার্যক্ষম আপনি আমাদের কাছাকাছি থাকা ডিভাইসগুলির সাহায্যে এটি করতে পারেন আপনি একটি থেকে অন্যটির কাছে শক্তি স্থানান্তর করতে পারেন এবং এই ধরণের শক্তি গুজলিং সঞ্চালন করতে পারেন কারণ কম বিদ্যুতের জায়গাতে সত্যই এটি বেশ বিদ্যুৎ গ্রহণকারী ইলেক্ট্রনিক্স উদাহরণস্বরূপ 0 ডিবিএম তে 135 মিলিঅ্যাম্পিয়ার একটি বড় সংখ্যা এবং এডিসি নমুনা ইত্যাদি সুতরাং আপনি এটি তৈরি করতে পারে সিস্টেমটি যখন আমরা আসলে একটি পরিমাপ করতাম তখন খুব স্থিতিশীল হয় আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম বাম দিকে যে ছবিটি আপনি দেখছেন মাইক্রোকন্ট্রোলার জুড়ে যে ভোল্টেজটি বিকশিত হয়েছিল তা আসলে বেশ কিছু ভোল্টেজ ছিল সত্যিই অস্থির এবং একটি সুন্দর ফিরে পেতে আমাদের অনেক সুন্দর টুইট করতে হয়েছিল a এখানে ভাল তরঙ্গ ফর্ম যা আমাদের পালস সেন্সরকে কার্যকরভাবে ব্যবহার এবং ক্ষমতা দিতে দেয় সুতরাং যে সংশোধন প্রয়োজন ছিল সুতরাং ভোল্টেজটিতে অবিশ্বাস্য সংবেদক মানগুলির ফলে অস্থিরতা সৃষ্টি হয়েছিল এনএফসি এর মাধ্যমে বর্তমান সরবরাহ 4 মিলিঅ্যাম্পিয়ারের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং সিস্টেমটির জন্য 35 মিলিঅ্যাম্পিয়ার প্রয়োজন আমি এখানে যা লিখেছি তা দেখুন শক্তি পরিচালনা অ্যালগরিদম সুতরাং যদি আপনি বর্তমানের প্রয়োজনীয়তাগুলির কিছুটি কাটিয়ে ওঠার জন্য সুপার ক্যাপাসিটরের এই অর্ধেক ব্যবহারটি সত্যিই টানতে চান তবে আমরা একটি সুপার ক্যাপাসিটার ব্যবহার করেছি এবং এটি সত্যিই একটি চ্যালেঞ্জিং প্রকল্প মিনি প্রকল্প যা আপনি যখন ব্যাটারি কম ডিভাইস তৈরি করতে চান তখন ভাবতে পারেন বিশেষত যদি আপনি পরিমাপ করতে চান তবে কিছু শরীরের পরামিতি জানেন দেখুন এটি থেকে আমি বলব এটি একটি একাডেমিক দৃষ্টিকোণ থেকে খুব সুন্দর জিনিস তবে আমি মনে করি না যে কোনও পেশাদার উদ্দেশ্যে আপনার এই বিশেষ ডাল সেন্সর ব্যবহার করা উচিত আসলে এগুলি এফডিএ অনুমোদিত সেন্সর নয় সুতরাং আপনি যদি এটি নিজের কিছু ব্যক্তিগত প্রয়োজনের জন্য ব্যবহার করে থাকেন তবে এটি একটি দুর্দান্ত ডিভাইস যা আপনি এটি করতে পারেন এটি আপনাকে প্রথম কাটা দেয় ঠিক আছে এটি আপনাকে খুব সঠিক নাড়ি দেবে না ঠিক আছে এটি আপনাকে হৃদস্পন্দনটি নির্ভুলভাবে দিতে যাচ্ছে না তবে হতে পারে আপনি পরিমাপটি কতটা পরিসীমা জানেন আপনি পরিসীমাটি জানেন বা এরকম কোনও পরিমাপ ঘটেছে সুতরাং আমি বলব যে এটি নিখুঁতভাবে একাডেমিক দৃষ্টিকোণ থেকে এবং শখের দৃষ্টিভঙ্গি থেকেও আসলে এই সেন্সরটি এটি একটি মুক্ত উত্স এবং এই সেন্সরেরজন্য প্রয়োজনীয় সমস্ত হার্ডওয়্যার প্রয়োজনীয় সফ্টওয়্যার ড্রাইভার আরডুইনোর জন্য উপলব্ধ সুতরাং পালস সেন্সর ডট কম আপনি যদি পালস সেন্সর ডট কম এ যান তবে আপনি এটি প্রায় 25 ডলারে কিনতে পারেন আরডুইনো থাকলে তা কিনুন আপনি এটি ইন্টারফেস করতে পারেন এবং আপনি আসলেই হার্টবিট পেতে শুরু করবেন এটি আঙুলের উপর প্রয়োগ করুন বা কখনও কখনও লোকেরা এখানে কানের ডগায় প্রয়োগও করে আপনি আসলে আঙুলের পালস বা কানের ডগায় প্রয়োগ করতে পারেন আপনি ব্যবহার করতে পারেন এবং এই হার্টবিট বেশ কার্যকরভাবে পরিমাপ করার জন্য ভাল জায়গা সুতরাং অন্য কথায় এটি একটি দুর্দান্ত অনুশীলন এবং প্রচুর সফটওয়্যার হ্যাক পুরো পাওয়ার পাওয়ার ম্যানেজমেন্ট অ্যালগরিদম যা সিস্টেমটি সফলভাবে কাজ করছে এবং আপনি সেই মানটি পড়তে সক্ষম হন তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সুতরাং এটি সত্যিই জিনিসগুলি করার একটি আকর্ষণীয় উপায় সুতরাং এখন আমি আপনাকে সৌর দেখিয়েছি আমি আপনাকে বিদ্যুৎ স্থানান্তর দেখিয়েছি আমি এটিকে এনএফসি ব্যবহার করে ব্যাটারির কম পাওয়ার ট্রান্সফার বলতে চাই সুতরাং আমাকে ফিরে স্থানান্তর করতে দিন আমাকে ফসল কাটার অন্য পদ্ধতিতে যেতে দিন আপনি কীভাবে কিছু চেষ্টা করতে পারেন এবং আপনি মানুষের চারপাশে কিছু করতে পারেন আপনি কি মানুষের শক্তি থেকে আরও কিছু সংগ্রহ করতে পারেন ইত্যাদি আমি আপনাকে যা দেখাতে চাই তা শরীরের উত্তাপ থেকে ফসল তুলছে যা আপনি ভাবতে পারেন এমন আরও একটি আকর্ষণীয় বিষয় সুতরাং আমাকে এখন আমাকে ঘুরিয়ে দিন অন্য একটি বিক্ষোভের দিকে মনোযোগ দিন যার মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি আমাদের চারপাশে বিদ্যমান তাপমাত্রার পার্থক্যগুলি কাজে লাগিয়ে বাস্তবে দরকারী কিছু পেতে পারেন কিনা উদাহরণস্বরূপ আপনি যদি এসি ঘরে থাকেন তবে এসিটি সম্ভবত 18 থেকে 22 এ রাখা হয় যার যার স্বাচ্ছন্দ্যের মাত্রা ডিগ্রি সেলসিয়াসের উপর নির্ভর করে এবং শরীরের তাপমাত্রা সাধারণত প্রায় 36 এর উপরে থাকে সুতরাং আপনি প্রায় 12 থেকে 14 ডিগ্রি তাপমাত্রার ডিফারেনশিয়ালের মধ্যে এবং যে ডিফারেন্সিয়াল তাপমাত্রা ডিভাইসগুলি ব্যবহার করে ফসল সংগ্রহের জন্য ব্যবহার করা যেতে পারে তা যেমন পদার্থবিজ্ঞানের নীতি পেল্টিয়ারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং বেইক এফেক্টটি দেখতে পারেন কিনা তা দেখতে পারেন বিশেষত বেক এফেক্টটি দেখুন কারণ আপনি যদি কোনও তাপমাত্রার ডিফারেনশিয়াল প্রয়োগ করেন তবে আপনি ঠিক একটি ভোল্টেজ আউটপুট পাবেন সুতরাং আমরা এটি করতে পারি কি না তারা কীভাবে দেখায় কী ধরণের বিদ্যমান আমরা কি আসলেই শরীরের তাপ থেকে কোনও কিছু টানতে পারি আপনি কেন এটি করতে চান বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন রয়েছে বিশেষত যদি আপনি কোনও পরিধানযোগ্যকে দেখেন আপনি পরিধেয় যা আপনি ফিটনেস জন্য বা সাধারণ নিরীক্ষণের জন্য ব্যবহার করছেন তা পাওয়ার করতে চান এই সিস্টেমগুলি সাধারণত একটি ব্যাটারির সাথে সম্পর্কিত হয় কারণ আপনি অবিচ্ছিন্ন পর্যবেক্ষণ করতে চান তবে শক্তি সংগ্রহের কেবল সেই ডিভাইসগুলিকেই শক্তি না দেয়ার ক্ষমতা রয়েছে যা সত্যই স্বপ্ন তবে একটি রিচার্জেবল ব্যাটারি চার্জ করার ক্ষমতা রয়েছে যার অর্থ আপনার নিতে হবে না এটি এটিকে চার্জিং পড বা যা কিছু এবং তারপরে রেখে দেয় আপনার এটি করার দরকার নেই এটি আপনার শরীরে এবং যতক্ষণ আপনি সিস্টেমটি চার্জ করতে পারবেন তার উপরে থাকতে পারে যেমন এটি আপনাকে 20 × 7 ধরণের পাওয়ারযুক্ত ডিভাইস দেয় যা আপনাকে বহু বছর ধরে এটি ব্যবহার করতে সহায়তা করতে পারে মনে রাখবেন আমি এটি বলতেই থাকি যে আপনি যদি ব্যাটারি ভিত্তিক নকশাগুলির দিকে নজর রাখেন তবে যে কোনও ডিজাইন আপনি করেন কোনও নকশা 10 বছর অবধি স্থায়ী হয় ব্যাটারি 10 বছর ধরে চলতে হবে অন্যথায় এটি কোনও অর্থ দেয় না সুতরাং আপনার চার্জ করতে এবং এটি সর্বদা ভাল অবস্থায় রাখতে সক্ষম হওয়া উচিত যেমন কোনও ব্যাটারি প্রতিস্থাপন না করে ডিভাইসটি 10 বছর ধরে কাজ করে এর জন্য আমি আপনাকে অন্য ধরণের ডিভাইসের প্রদর্শন দেখাব যা মূলত থার্মোইলেক্ট্রিক জেনারেটর বলে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন এটি টিইজি আমার এখানে যা আছে তা থার্মোইলেক্ট্রিক জেনারেটর এবং স্পষ্টতই এটি খুব ঘন নয় একটি গরম দিক আছে এবং তারপরে একটি শীতল দিক রয়েছে এবং আমি আপনাকে দেখাব সুতরাং আমি যা করেছি তা হল আমি এটি একটি পিসিবির সাথে সংযুক্ত করেছি যা এখানে ঠিক সুতরাং এই পিসিবি ঠিক এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটি পিসিবি এবং আমার এই সিস্টেম জুড়ে কী ধরণের ভোল্টেজ বিকাশ ঘটে তা আপনাকে দেখাতে সক্ষম হওয়া উচিত সুতরাং শুধু আমার নির্দেশ অনুসরণ করুন আমি এখানে গরম দিকটি আমার দেহের সাথে সংযুক্ত করব এবং আমি একটি পরিমাপ করব সুতরাং আমি মিটারটি পিছনে রাখি এবং আসুন দেখি যে আমি এখানে টিইজি সংযোগ করব তখন আসলে কী ঘটে এটি কেবল সমর্থন হিসাবে ব্যবহার করুন এবং দেখুন Vout আসলে কী ঘটে আপনি দেখতে পাচ্ছেন আমি 16 ভোল্ট পরিমাপ করছি এটি আমাকে দিচ্ছে 16 সুতরাং আমি যে আউটপুটটি পাচ্ছি তা 13 সুতরাং আমি যদি কিছুটা ইঙ্গিত দেওয়া শুরু করি এবং আসলে কী ঘটে তা দেখুন দেখুন আমি 18 পেয়েছি এবং আমি কী করব তা আমি ঘষতে থাকব যাতে আমি এই দিকটি উত্তপ্ত করি এবং অন্য একটি পরিমাপ দেখতে পাই আপনি দেখতে পাচ্ছেন এটি কিছুটা পরিসীমা পেরিয়ে গেছে আপনি দেখতে পান যে এটি 4 ভোল্ট পর্যন্ত বিকাশ করা হয়েছে যা একটি পরিষ্কার সূচক যে যদি তাপমাত্রার পার্থক্য বিদ্যমান থাকে তবে আপনি আসলে এই ডিভাইস থেকে ফসল কাটাতে পারেন এখন এটি 34 এ নেমে গেছে এবং আমার আউটপুটটি দেখাতে সক্ষম হওয়া উচিত হ্যাঁ আপনি আছেন এখন এটি নেমে আসছে সুতরাং এটি শরীরের তাপ থেকে ফসল সংগ্রহের অন্য উপায় এই সেন্সরটি কী এর বিশদগুলি কী আমরা এটি কীভাবে করব আপনি কি সিমুলেশন অধ্যয়নের এই একই স্ট্যান্ডার্ড দৃষ্টান্তে ফিরে যেতে পারেন প্রথমে অ্যাপ্লিকেশন সিমুলেশন অধ্যয়ন এবং তারপরে এই ব্যবস্থাটি আমাদের পরিধানযোগ্যকে শক্তিশালী করার জন্য এই ব্যবস্থাটি একটি কার্যকর বিকল্প কিনা তা দেখার চেষ্টা করে আপনি পরবর্তী পড়াশোনা করতে চান এটি গুরুত্বপূর্ণ জিনিস আসুন আগ্রহের সেন্সরে ফোকাস করি আপনি এখানে যে সেন্সরটি দেখেছেন এটিই আপনি দেখতে পান এখানে মূলত একটি থার্মোইলেক্ট্রিক জেনারেটর আপনি দেখতে পাচ্ছেন যে এটি খুব ঘন নয় এবং আমি বারবার বলছি কারণ আপনার যদি মনে করতে হয় যে এটির ক্ষেত্রে একটি গুরুতর সমস্যা রয়েছে এবং যদি এর দুটি পক্ষ থাকে সেখানে একটি গরম দিক এবং তারপরে একটি শীতল দিক রয়েছে এটি সেই পাশটি যা উত্তপ্ত দিক এবং এটি এখানে গরম লেখা হয়েছে এবং এটি হল ঠান্ডা দিক সুতরাং আপনি যদি ডিফারেনশিয়াল বজায় রাখেন তবে আপনি এই থার্মোইলেক্ট্রিক জেনারেটর থেকে ফসল কাটাতে সক্ষম হবেন যার সাথে আমি এখানে ইলেক্ট্রনিক্সের একটি অংশ সংযুক্ত করেছি এবং তারপরে আমি আপনাকে বহু মিটার জুড়ে আউটপুট ভোল্টেজ দেখিয়েছি আসুন সরাসরি তাত্পর্যবিদ্যুত জেনারেটর বোঝার দিকে এগিয়ে চলি আসুন এখন আমি আপনাকে উল্লেখ করি এমন অন্য শক্তি কাটারে ফিরে আসুন আমরা থার্মোইলেক্ট্রিক জেনারেটর এবং এটি আমরা দেখেছি এটি শক্তি সংগ্রহের অন্য রূপ আমরা পরে বিশদে যাব তবে আপনি বুঝতে পারবেন আপনি এখানে যে পিসিবিতে আপনাকে দেখিয়েছি ইলেক্ট্রনিক্সের সাথে ইন্টারফেসিংয়ের জন্য আপনি এই শক্তিটি কীভাবে ব্যবহার করেছিলেন তা আসলে আপনি কীভাবে জানতে পেরেছিলেন মূলত আমি যা করেছি তা টিইজি নেওয়া হয়েছে যা ধরণের স্কোয়ারিশ এবং দুঃখের সাথে সংযুক্ত আমি লিনিয়ার প্রযুক্তি থেকে এটি মূলত আইসি র সাথে সংযুক্ত করি একে বলা হয় এলটিসি 3109 the এলটিসি 3109 এর সাথে সংযুক্ত হওয়ার আগে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ব্লক পেরিয়েছিলাম এবং আমি এখানে ভিটি পেয়েছি এটি মূলত এমন কিছু যা আপনাকে দেয় এটি টিজি সুতরাং আমাকে এই ফিরে স্থানান্তর আমি ইনপুট সংযোগ করব সুতরাং আমাকে এই গরম দিকটি আমার শরীরে ফিরিয়ে দেওয়া যাক এবং আমি এটি জুড়ে একটি পরিমাপ করি যাতে ইনপুটটি কী তা আমরা জানতে পারি সুতরাং এটি 20 সুতরাং আমি এটি সরানো যাক সুতরাং এটি যাইহোক 20 মাপা হয়েছে সুতরাং আপনি এটি পরিমাপ করা হয় দেখুন সুতরাং মোটামুটি এটি 26 পর্যন্ত গিয়েছিল সুতরাং একক ব্যক্তি হিসাবে এই পরিমাপটি করা আমার পক্ষে কিছুটা অস্বস্তিকর তবে আমি এখনও চেষ্টা করব সুতরাং এটি শরীর থেকে প্রায় 30 মিলিভোল্টের একটি ইনপুট হিসাবে দেয় এটি প্রায় 30 মিলি ভোল্ট যা দেহ থেকে আসে এবং আমরা সাধারণত যা করি তা হল আমরা এটি একটি ট্রান্সফর্মারের মাধ্যমে পাস করি আমরা এই ইনপুটটিকে একটি ট্রান্সফর্মারকে Transformer খাওয়াই যা সাধারণত 1 হয় 100 এবং ভোল্টেজকে ম্যাগনেট করে এটি এই এলটিসিতে খাওয়ান এবং তারপরে এলটিসি ট্রিগার করুন এটি মূলত ডিসি ডিসি রূপান্তরকারী এবং ফলস্বরূপ আপনাকে আউটপুট দেয় সুতরাং আমরা সাধারণত শরীরের তাপ এবং এই জাতীয় সার্কিটগুলি থেকে আমরা আসলে যা ছিল তা থেকেই আমরা 33 পেতে পারি যা আমি আপনাকে প্রদর্শন হিসাবে দেখিয়েছিলাম যে আমরা আউটপুটটিতে 3 ভোল্ট 33 পাচ্ছি আসলে এটি আরও উচ্চতর গিয়েছিল ডানদিকে এটি সেটিংসের সাথে উপরে যেতে পারে এটি এমনকি এটি 5 ভোল্ট পর্যন্ত যেতে পারে তবে আপনি যদি এটি সীমাবদ্ধ করতে চান তবে এমন একটি উপায় রয়েছে যার মাধ্যমে এই সার্কিটটি আমরা আপনাকে এই চিপটিতে অনুমতি দেব আমরা আপনাকে আউটপুট ভোল্টেজ 33 এ সীমাবদ্ধ করতে দেব এই বিশেষ দিকটি আকর্ষণীয় কারণ আপনি চার্জ করতে সক্ষম হবেন একটি রিচার্জেবল ব্যাটারিতে শক্তি রাখবেন এটাই এখানে চাবি আপনার এটি রিচার্জেবল ব্যাটারিতে রাখতে সক্ষম হওয়া উচিত অবশ্যই আপনি সরাসরি এটি করতে পারবেন না আপনার অবশ্যই চার্জিং সার্কিট থাকা উচিত আমি কেবল এটিকে কিছুই বলব না তবে চার্জিং সার্কিট কারণ ওভার ভোল্টেজ সুরক্ষা ভোল্টেজ সুরক্ষার অধীনে আমাদের যা যত্ন নিতে হবে তার সবই সুরক্ষা আমাদের আসতে হবে কারণ আপনি যদি রিচার্জেবল ব্যাটারির কথা বলছেন তবে আপনি লিথিয়াম ব্যাটারির দিকে তাকাচ্ছেন সুতরাং লিথিয়াম ব্যাটারি খুব সংবেদনশীল চার্জিংয়ের বৈশিষ্ট্যগুলি এমন হতে হবে যে আপনি বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে এবং তাই এটিকে আপনি অতিরিক্ত চার্জ করেন না সুতরাং আপনাকে একটি ভাল চার্জিং সার্কিট সম্পর্কে সত্যই সতর্ক থাকতে হবে এবং আপনি ব্যাটারিটি চার্জ করতে আসলে এই শরীরের তাপটি ব্যবহার করতে পারেন এবং ব্যাটারিটি পরিধেয় ডিভাইসটিকে শক্তিশালী করছে আসলে এই সব সম্ভব সুতরাং আমরা এই বিশদটি এই ট্রান্সফর্মারটি আসলে কী করছে এবং যা যা ঘটেছিল তা হিসাবে বিশদে যাব তবে আমাকে দ্রুত বলি যে এখানে ধারণাটি হল আপনি হয়ত জানেন যে আপনি এই রিচার্জেবল ব্যাটারিতে শক্তি রেখেছিলেন বা আপনি আসলে অন্যটি তৈরি করতে পারেন সিদ্ধান্ত আমি ব্যবহার করব আমি এই শক্তিটি সর্বদা একটি মাইক্রোকন্ট্রোলারকে কেবলমাত্র এবং অন্য কোনও অংশে শক্তি প্রয়োগ করার জন্য ব্যবহার করব না তবে কেবলমাত্র একটি মাইক্রোকন্ট্রোলারকে শক্তি প্রয়োগ করতে যার জন্য খুব অল্প পরিমাণ শক্তি প্রয়োজন এটি একটি জিনিস যা আপনি করতে পারেন সুতরাং আমরা এখানে যে টিইজিটির সাথে কথা বলছি তা হল মূলত এমন কিছু যা প্রতিরোধের খুব কম আমি কেবল আপনাকে দেখাব যে আমরা প্রতিরোধটি 25 এর ক্রমের মতো কিছু করছি দুঃখিত হিসাবে প্রায় 25 ওহম লাগে আপনার সাধারণত টিইজি সন্ধান করা উচিত যা সাধারণত 3 ওহম থাকে সুতরাং 3 ওমস উত্স প্রতিরোধের আপনি সেগুলি পাবেন আপনাকে সন্ধান করতে হবে এবং আসলে এমন কিছু কিনতে হবে যা আপনি এই ব্যাপ্তিতে পাবেন সুতরাং এলটিসি 3109 প্রতিরোধের ইনপুট প্রতিরোধের টিইজি উত্স প্রতিরোধের সাথে বেশ ভাল মিলছে যদি আপনি এমন টিইজি কেনা শেষ করেন যার উত্সের উচ্চতর প্রতিরোধ ক্ষমতা থাকে তবে এলটিসি 3109 সম্ভবত কোনও ভাল আইসি নয় আপনি স্ট্যান্ডার্ড এলটিসি 3105 বা অন্য কোনও আইসির চেষ্টা করতে চাইতে পারেন যা আপনার জন্য এমপিপিসি অংশ থাকা উচিত বা আপনি টিআই বিকিউ 25504 চেষ্টা করতে পারেন যার মাধ্যমে আপনি আইসি প্রতিরোধের ইনপুট প্রতিরোধের হিসাবে আইসি সামঞ্জস্য করতে পারেন সুতরাং এটি অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয় যে আপনি যদি প্রস্তুতকারকের কাছ থেকে টিইজি কিনে থাকেন তবে অন্য নির্মাতার কাছ থেকে পাওয়ার কন্ডিশনারটিও নোট করুন উত্পাদক বি আপনাকে যত্ন নিতে হবে উত্স প্রতিরোধের এবং আইসি প্রতিরোধের আইসি ইনপুট প্রতিরোধের উভয়ই এমনভাবে মিলেছে যে আপনি আউটপুট ভোল্টেজ বের করতে সক্ষম হবেন এখন আপনার প্রয়োজন হয় না যে আপনি সর্বদা কেবল 30 পেয়ে যাচ্ছেন সুতরাং সম্ভবত আপনি 30 মিলিভোল্ট পাবেন আপনি যদি কোনও ভাল তাপমাত্রার ডিফারেনশিয়াল বজায় রাখেন তবে আপনি আসলে যথেষ্ট ভাল পাওয়ার আউটপুট পাবেন সুতরাং আমাদের সাথে যে টিইজি রয়েছে তা মূলত